আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি বিভব Vr kr বা 14π0 এর প্রভাবে একটি তলে ইলেকট্রনের গতি আমরা দেখেছি যে এই ক্ষেত্রে আমরা একদম বোর মডেলের দেওয়া উত্তরগুলিই পেয়েছি যদিও যেই নতুন ধারণা আমরা পেয়েছি তা হল একই শক্তি থাকা সত্ত্বেও বিভিন্ন কক্ষপথ হতে পারে উদাহরণ স্বরূপ ধরে নেওয়া যাক এই তিনটি কক্ষপথের শক্তি সমান আর তাদের কৌণিক ভরবেগ যথাক্রমে L1 L2 ও L3 L1 থেকে বেশী L2 তার থেকে বেশী L3 অর্থাৎ কৌণিক ভরবেগ গুলি আলাদা অথচ শক্তি সমান এটি সম্ভব হয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথগুলি বিভিন্ন ধরণের ও হতে পারে আমরা দেখেছি কক্ষপথ ভিন্ন হলেই শক্তি এক থাকতেই পারে আমরা দেখেছি দুটি কোয়ান্টাম সংখ্যা nr ও n আর এদের সম্পর্ক থেকেই মোট শক্তি পাওয়া যায় ও কক্ষপথের আকার ও স্থির হয় এই ক্ষেত্রেও যেই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা হচ্ছে তা কিন্তু পুরনো কোয়ান্টাম মেকানিক্স কিন্তু তাও আমরা এর আলোচনা করছি যাতে তোমরা বুঝতে পারো যে পরবর্তী কালে চূড়ান্ত কোয়ান্টাম মেকানিক্স যেই উত্তরগুলি আমাদের দিয়েছে সেই সবের ভীত কিন্তু এই পুরনো কোয়ান্টাম মেকানিক্সের গড়া এই জন্যই আগের অধ্যায় এবং এই অধ্যায়ে আমি পুরনো কোয়ান্টাম মেকানিক্স এর বিষয়গুলি নিয়ে আলোচনা করছি এখন আমরা বিবেচনা করব ত্রিমাত্রিক গতি নিয়ে ত্রিমাত্রিক গতি হলে কক্ষপথ শুধুমাত্র x y তলে আবদ্ধ থাকেনা এমন সম্ভাবনা থাকেই যে কক্ষপথটি একটু কাত হওয়া বা আরও বেশী কাত হওয়া এই কাত হওয়ার প্রবণতা মাপতে আরেকটি কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি করা হয় এখানে আমরা বিবেচনা করছি কক্ষপথটি xy তলের সাপেক্ষে কতটা কাত হয়েছে সেটি নির্দিষ্ট করতেই আমরা আনছি এই তৃতীয় কোয়ান্টাম সংখ্যা এর জন্য অবশ্যই আমাদের এবার ইলেকট্রনের নিউক্লিয়াসের চার পাশে ত্রিমাত্রিক গতির কথা বিবেচনা করতে হবে একে পরমাণুর জন্য কোয়ান্টাম শর্ত প্রয়োগ করাও বলা যেতে পারে এই হল পরিষ্কার ভাবে আঁকা একটি ত্রিমাত্রিক ছবি এই ক্ষেত্রে আমি ব্যবহার করব স্ফেরিকাল কোওরডিনেট আর এখানে শক্তি E সমান হবে 12mr212mr2212mr22 kr

এখানে কিন্তু তিনটি জেনেরালাইজড ভরবেগ থাকবে কি সেগুলি সেগুলি হল pr যা হল ∂E∂ṙ সমান mṙ এটি p যা হল ∂E∂θ̇ সমান mr2θ̇ আর এটি pϕ যার সমান ∂E∂ϕ̇ অর্থাৎ mr2θϕ̇ এগুলি কি বল তো লক্ষ্য করো এটি r দিকের গতির সঙ্গে সম্পর্কিত আর এর মাত্রা হল রৈখিক ভরবেগের সমান দ্বিতিয়টির মাত্রা কৌণিক ভরবেগের সঙ্গে মেলে তৃতীয়টির মাত্রাও তাই কিন্তু এর গুরুত্ব কি একটি কণার ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে তার কৌণিক ভরবেগ হয় r× mv যা আমি লিখতে পারি mrr×rrrrsinθ

এই ক্রস প্রোডাক্ট থেকে পাই mr2rmr2sinθr যা mr2 mr2sinθ ছাড়া আর কিছুই নয় আগের প্রক্রিয়া থেকে তোমাদের মনে করিয়ে দিই হল xsinϕycos আর হল xcosθcosϕycosθsinϕ zsin θ এই মান গুলি যদি এখানে বসাই কৌণিক ভরবেগ ভেক্টর L সমান পাবো mr2 xsinϕycos mr2sinθ

এবার আমরা শুরু করব এই অভিব্যক্তি থেকে L mr2 mr2sinθ তোমাদের আমি এবার দেখাব যে p আসলে হল L এর z কম্পোনেন্ট আর L2 সমান p2p2 ছাড়া আর কিছুই নয় আমি যদি L এর z কম্পোনেন্ট দেখি থেকে পাবো 0 অর্থাৎ z কম্পোনেন্টে এর অবদান 0 এর সঙ্গে থাকে mr2sinθ যেহেতু র z কম্পোনেন্ট হল sinθ z এখানে আমরা পাই mr2sin2z আর এটিই হল p তাহলে তোমরা দেখলে যে p আর Lz একই তাই L সমান mr2 mr2sinθ কে আমি লিখতে পারি p psinθ যেহেতু ও একে অপরের উল্লম্ব তাই L2p2p2 তাহলে এখনো পর্যন্ত আমরা কি পেয়েছি আমরা পেয়েছি যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চার পাসে ত্রিমাত্রিক গতিতে ঘুরলে তার শক্তি হয় 12mr212mr2212mr22 kr তার সাথে prmr pmr22 আর p12mr22 ও p সমান Lz আমরা এও যে কৌণিক ভরবেগ কে L বললে L2p2p2 হয় এই সমস্ত ফলাফল আমরা এখনো অবধি পেয়েছি এবার কেন্দ্রক বলের প্রভাবে গতির জন্য v সমানুপাতিক হয় 1r এর কেন্দ্রক বল হলে L সংরক্ষিত থাকে মানে L এর সব কম্পোনেন্টগুলি ও সংরক্ষিত থাকে এর মানে হল L2p2p2 একটি ধ্রুবক রাশি এমন গতির জন্য তার সাথে Lzpmr2 ও ধ্রুবক এবারে আমরা কোয়ান্টাম শর্তগুলি প্রয়োগ করব তার থেকে কি পাবো এর মধ্যে সব থেকে সহজ ভাবে প্রয়োগ করা যায় pdϕ Lz2π যার সমান nh বা Lznℏ এটি একটি কোয়ান্টাম শর্ত আরেকটি হল pdθ সমান L2 Lz2 dθnh এদিকে Lzহল কৌণিক ভরবেগ L এর z কম্পোনেন্ট তার মানে হল Lz ≤ L এবারে এই ইন্টিগ্রালটি দেখা যাক ∫√L2 Lz2 dθ L2 Lz2 যদি বাস্তব হয় L2 Lz2 ≥0 হওয়া উচিত আর তাই θ≥Lz2L2 ও LzL≤sinθ≤LzL হওয়া উচিত তাই এই ইন্টিগ্রালটি হয়ে যায় θ θ L2 Lz2 dθ আমি আর এখানে এই আলোচনা করব না যে এই ইন্টিগ্রালটি কি করে কষতে হয় শুধু বলে দিচ্ছি এটি কষলে এর মান আসে 2πL Lz তাহলে আমরা দেখলাম ∫pdϕnh থেকে পাওয়া যায় Lzn আর ∫pdθ2πL Lz বা L Lz সমান n অর্থাৎ LLzn মানে nn আমরা দেখলাম যে কৌণিক ভরবেগ L এর z কম্পোনেন্ট সমান হয় n এটি যেহেতু z কম্পোনেন্ট এর মান ঋণাত্মক বা ধনাত্মক দুইই হতে পারে আমি বলতে চাইছি যে n 0 হতে পারে বা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণসংখ্যা ও হতে পারে পূর্ণসংখ্যা কিন্তু ঋণাত্মক বা ধনাত্মক দুইই হতে পারে এদিকে কৌণিক ভরবেগ L সমান হল nn লক্ষ্য করো n র মান হতে পারে 1 2 এই রকম তাই n এর মান 0 হলেও n র জন্য কৌণিক ভরবেগ 0 হয়না এখানে আমরা এই সম্ভাবনা বাদ দিয়েছি যে কৌণিক ভরবেগ 0 হতে পারে এই ভাবেই আমরা দুটি কোয়ান্টাম সংখ্যা n আর nপাই এই দুটি এই ভাবে সম্পর্কিত যে nn ঠিক করে মোট কৌণিক ভরবেগ কত হবে এখানে n কৌণিক ভরবেগের z কম্পোনেন্টের সঙ্গে সম্পর্কিত আরেকবার সমস্তটা সংক্ষেপে বলি Lz p n আর n0 ±1 ±2 প্রভৃতি মোট কৌণিক ভরবেগ L সমান হল nn এটি ছোট করে লিখলে পাবো kℏ k সমান 1 2 3 প্রভৃতি আমরা আগেই দেখেছি যে ≤L এর মানে হল n ℏ≤kℏ বা n এর মান ঋণাত্মক k ও ধনাত্মক k এর মধ্যেই থাকা উচিত এর অর্থ হল মোট কৌণিক ভরবেগ সমান kℏ আর এই দিক হবে z দিক বরাবর এটি হতে পারে kℏ বা kℏ ভেবে দেখো কৌণিক ভরবেগের দিক কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে কোন দিক বরাবর কিন্তু হতে পারছেনা আর তার অভিক্ষেপ হতে পারে এমনও হতে পারে যে z কম্পোনেন্ট সমান আমি কিন্তু এখানে প্রতীকীভাবে আঁকছি এই কোণগুলি কিন্তু সুনির্দিষ্ট ভাবে আঁকিনি সঠিক ভাবে আঁকলে ℏ এমন হবে আর কৌণিক ভরবেগ এইরকম হবে তার মান কিন্তু বেশী এই হল k 2 এটি কিন্তু ঠিক উল্টো দিকেও হতে পারে তাই সঠিক মাপে আঁকলে এই প্রথমটিও এমন হবেনা এই kℏ টি ঠিক এই বরাবর হবে এটিও ঠিক উল্টো দিকেও হতে পারে অর্থাৎ কৌণিক ভরবেগের মান একই কিন্তু দিক উল্টো এখানেও ℏ হতেই পারে কৌণিক ভরবেগ kℏ হবে এমন এর সাথে k 2 ও থাকতে পারে আর মোট কৌণিক ভরবেগ হবে এই দিক বরাবর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একরকমের অবস্থান কোয়ান্টাইজেশান হচ্ছে কক্ষপথ হয় একদম x y তলে হতে পারে বা কাত করে থাকতে পারে কিন্তু কতটা কাত হবে তা কিন্তু নির্দিষ্ট হয়ে রয়েছে কৌণিক ভরবেগের মান এক থাকলেও তার z কম্পোনেন্ট কিন্তু এর পূর্ণসংখ্যা গুণক হতেই হবে তাহলে আমরা পেয়েছি দুটি কোয়ান্টাম সংখ্যা n ও n যেই দুটি সম্পর্কিত মোট কৌণিক ভরবেগের সাথে ও তার z কম্পোনেন্টের সাথে এখনো অবধি আমি কিন্তু pr dr nr h নিয়ে কথা বলিনি এখন সেটি করা যাক মনে করো শক্তি সমান ছিল 12mr212mr2212mr22 kr একে সহজেই আমি লিখতে পারি pr22mp22mp22msin2 kr আগে আমরা যেই গণনা করেছি তার থেকে তোমরা বুঝতেই পারবে যে এটি pr22mL22mr2 kr ছাড়া কিছুই না তাই শক্তি সমান pr22mL22mr2 kr তাই pr সমান √

এই একই অভিব্যক্তি আমি দ্বিমাত্রিক ক্ষেত্রেও পেয়েছিলাম বা বলা ভাল আগের অধ্যায়ে ঠিক এই রাশিটি পেয়েছিলাম তাই এখান থেকে উত্তরও একই পাবো অর্থাৎ ∫prdrnrh আমি তোমাদের অনুরোধ করব আগের অধ্যায়ে গিয়ে এই জায়গাটি দেখো তোমরা পাবে যে En mk22n22 যার সমান mZ2e4322022n2 শুধু এই n ত্রিমাত্রিক ক্ষেত্রে হবে be nrnn এই হল n এর মান nr সমান হতে পারে 0 1 2 এই রকম তাহলে এই অধ্যায়ে আমি তোমাদের কি দেখালাম ত্রিমাত্রিক গতি হলে আমরা কি পাই প্রথমত E সমান 12mr212mr2212mr22 kr কোয়ান্টাম শর্তগুলি হল pr dr nrh pθ dθ nh pφ dφ nh আর আমরা দেখেছি nr সমান হতে পারে 0 1 2 প্রভৃতি n হতে পারে 1 2 প্রভৃতি আর nহতে পারে 0 ± 1± 2 এই রকম আরও গুরুত্বপূর্ণ কথা হল এখানে আমরা তিনটি কোয়ান্টাম সংখ্যা পেয়েছি পেয়েছি যে n≤ n যেখানে nnn কারণ মোট কৌণিক ভরবেগের মান থেকে তার z কম্পোনেন্টের সমান বা তার থেকে বেশী হওয়া উচিত তিনটি কোয়ান্টাম সংখ্যার সাথে আমরা যেই শক্তি পেয়েছি En 136Z2n2eV সেটি কিন্তু একদম বোর মডেলের সঙ্গে মিলে গেছে যদিও এই ক্ষেত্রে একটি কক্ষপথের শক্তি En এর মান অদ্বিতীয় হওয়ার সম্ভাবনা কিন্তু চলে গেছে এখানে কিন্তু আমরা পেয়েছি যে বিভিন্ন কক্ষপথের আলাদা আলাদা কোয়ান্টাম সংখ্যা nrnnথাকতে পারে অথচ তাদের যোগফল nrn এক হলে কক্ষপথ গুলির শক্তি En সমান হয় তাই একটি কক্ষপথের সংশ্লিষ্ট তিনটি কোয়ান্টাম সংখ্যা থাকতে পারে যাদের লেখা যায় n সমান nrn n k যার থেকে কৌণিক ভরবেগ জানা যায় ও n এই n≤k এই ধারনাগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো এই কোয়ান্টাম শর্তগুলি কি করে আমাদের কোয়ান্টাম প্রকৃতি বুঝতে সাহায্য করে তোমাদের আমি উইলসন সমারফেল্ডের কোয়ান্টাম শর্ত দিয়ে কিছু সহজ গণনা করে দেখালাম যা আজও ব্যবহার করা হয় পরে তোমরা যখন সম্পূর্ণ কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে সমস্যা সমাধান করতে শিখবে তোমরা দেখবে এই পুরনো ধারনাগুলি আসল কোয়ান্টাম মেকানিক্সের ধারণার কত কাছাকাছি আসতে পেরেছিল পরের অধ্যায়ে আমি তোমাদের বলব এই তিনটি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি ভাবে বিভিন্ন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যায় পর্যায় সারণি তে এদের ব্যবহার কি ভাবে হয় ও ইলেকট্রন স্পিনের ধারণা কি করে আসে